এই আলোচনায় সকলকে স্বাগত আজকের আলোচনায় STM বোর্ড নিয়েও কিছু পরীক্ষা নিরীক্ষা করব আমরা দেখাবো যে কিভাবে আমরা একটি ডিভাইসের অবস্থানগত দিকটি বের করব ডিভাইসটি কি চিৎ হয়ে আছে নাকি উল্লম্বভাবে উপরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে নাকি উল্লম্বভাবে নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে নাকি সমান্তরালভাবে বামদিকে আছে নাকি সমান্তরালভাবে ডানদিকে আছে এইরকমই কিছু অবস্থানগত দিক আমরা বের করার চেষ্টা করব আমরা প্রথমে দেখাবো কিভাবে মাইক্রোকন্ট্রোলার বোর্ড এর মাধ্যমে যুক্ত করবো

এবং অবশেষে গোটা ব্যাপারটার কাজ করার পদ্ধতিটা তোমাদেরকে আমরা দেখাবো এখন আমরা যে ব্লুটুথ মডিউল এখন প্রদর্শনের সময় আমি তোমাদের দেখাবো যে ব্লুটুথ মডিউল টা মিটমিট করে জ্বলতে শুরু করবে এটি ইঙ্গিত করছে যে যোগাযোগ স্থাপন হয়ে গেছে এরপর যখন ডিভাইস টা মিটমিট করে জ্বলা বন্ধ করে দেবে অর্থাৎ দুটি ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপন সফল হয়েছে এই দুটো জিনিস থেকেই তুমি বুঝতে পারছো যে প্রথম ধাপে যখন খালি ব্লুটুথ এর সঙ্গে যোগাযোগ স্থাপন হলে তখন এটি স্থির হয়ে যাবে প্রথমে আমি তোমাদেরকে একটা পরীক্ষামূলক প্রোগ্রাম এর মাধ্যমে প্রথমে আমাদেরকে সিরিয়াল করছি তো একবার আমার ফোনের ব্লুটুথ মডিউল করব ব্লুটুথ ধরে যোগাযোগটা বানিয়েছি এখন ইন্টারফেসিং এর ব্যাপারে আমি আগেই আলোচনা করেছি অ্যাক্সেলেরোমিটার এর Vcc GND র সাথে যুক্ত হবে

প্রথম পরীক্ষাটিতে আসা যাক আমি প্রথমে কোড টা আলোচনা করব এবং তারপর এটি যে কাজ করছে তা দেখাবো প্রথম পরীক্ষায় আমরা ডিভাইসটির অবস্থানগত দিকটি নির্ণয় করব আগের আলোচনায় আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে xyz স্থানাঙ্কের সংগত কিছু মান পাচ্ছিলাম আমরা সেই মান এর উপর ভিত্তি করে আমাদেরকে পরীক্ষাটা করতে হবে যখন অ্যাক্সেলেরোমিটার সাথে রাখবো এবং সেটিকে উল্লম্বভাবে সোজা করে দেবো তখন কি হবে ইত্যাদি এবং সেইমতো আমার প্রোগ্রাম সহ বর্তনীর চিত্রটি আগের মতই থাকবে এইটা হচ্ছে Mbed C কোড ব্লুটুথ মডিউল এর সাথে যুক্ত করতে পারো তারপর আমরা মানটাকে পড়বো আমরা তিনটে মান পড়ছি যথা Xread u16 Yread u16 এবং Zread u16 মানগুলি পড়ার পর আমাদেরকে যাচাই করতে হবে এখানে x1 এর মধ্যে রয়েছে X OUT এর মানy1 এর মধ্যে রয়েছে Y OUT এর মান এবং z1 এর মধ্যে রয়েছে Z OUT এর মান আমরা দেখেছি যে যখন x1 এর মান এই দুটির মধ্যে রয়েছেy1 এর মান এই দুটির মধ্যে রয়েছেz1 এর মান এই দুটির মধ্যে রয়েছে তখন ধরে নিচ্ছি আমরা যে ডিভাইস টি উল্লম্বভাবে উপরের দিকে মুখ করে রয়েছে এই কাজটি করার পরbluetoothprintf ফাংশন করবে অন্যান্য অবস্থানগত দিকগুলির জন্য একই জিনিস ঘটবে আমরা যা করেছি এটি শুধুমাত্র তার একটি নমুনা যখন তোমরা এটা করবে আমি ইতিমধ্যেই দেখিয়েছি যে কিভাবে মান গুলিকে পর্যবেক্ষণ করতে পারবে যদি আরডুইনো টিকে উল্লম্বভাবে উপরের দিকে মুখ করে ধরবে এবং তারপর দেখবে xyz স্থানাঙ্কের মানগুলি কিরকম আসছে সেইমতো তুমি কোড টি চিৎ হয়ে শুয়ে আছে তো যখন এটি চিৎ হয়ে শুয়ে আছে তখন তুমি দেখবে x এবং y স্থানাঙ্কের মানগুলি প্রায় একই রকম কিন্তু z এর স্থানাঙ্কের মানটি এদের মধ্যে সর্বোচ্চ যদি ডিভাইস লিখতে হবে এবং তারপর প্রতিবারে একবার করে দেখানোর পর 1 সেকেন্ড অপেক্ষা করবে এবং তারপর সবকিছু আবার পুনরায় শুরু থেকে চলতে থাকবে অন্য একটা পরীক্ষায় যাওয়া যাক পূর্বের পরীক্ষাটিতে আমরা এটাকে এমন ভাবে করেছিলাম যে যে যখনই ডিভাইস টির অবস্থাটিকে দেখাবে এখানে আমরা খালি একটাই পরিবর্তন করেছি এটা তখনই ডিভাইসটির অবস্থানগত দিকটি দেখাবে শুধুমাত্র যদি সেটির কোন পরিবর্তন হয়ে থাকে তার মানে যদি ডিভাইসটি চিৎ হয়ে থাকে তা হলে চিৎ হয়েই থাকবে যদি সমান্তরাল অবস্থা থেকে সেটি উল্লম্বভাবে উপরের দিকে মুখ করে থাকা অবস্থায় অথবা উল্লম্বভাবে নিচের দিকে মুখ করে থাকা অবস্থায় পরিবর্তিত হয় তখনই একমাত্র ব্লুটুথ মডিউল এ এটির অবস্থানগত দিকটি দেখানো হবে আমাকে দেখাতে দাও আমি এখানে কি পরিবর্তন করেছি কোড এর এই অংশটা একই থাকছে খালি দুটো ভ্যারিয়েবেল টির X Y Z যুক্ত করেছি এবার এখানে প্রোগ্রাম টিতে প্রথমবারের মতো মান রাখছি প্রথম ক্ষেত্রে flag এর মান রাখছি 1 এর পরেরটিতে flag এর মান রাখছি 2 তৃতীয় ক্ষেত্রে flag এর মান হচ্ছে 3 এরপর অবস্থানগত দিকটির উপর নির্ভর করে flag এর মান হতে পারে 4 এবং তারপর আমরা আবার দেখছি যে যখন এটি সমান্তরালভাবে ডান দিকে থাকবে তখন flag এর মান 5 হবে এবং এই যাচাই টিতে আমরা flag এর মান পরীক্ষা করছি যদি flag এর মান old flag এর সমান না হয় তার মানে কিছু পরিবর্তন ঘটেছে প্রথমবারের জন্য শর্তটি সত্যি হবে কারণ flag এর মান old flag এর সমান হবে না old flag এর মান টি flag এর সমান করে দেওয়া হবে ধরা যাক ডিভাইস করব "Device is horizontally right" আমরা এক মিনিট অপেক্ষা করবো এবং আবার পরীক্ষা করব যে flag এবং old flag এর মান দুটি অসম কিনা কিন্তু না এবার এরা দুটি সমান তো যা দেখা যাচ্ছিল তাই থাকবে ধরা যাক এটি সমান্তরালভাবে ডান দিকে ছিল আমরা এটিকে সমান্তরালভাবে বাঁদিকে পরিবর্তন করে দিলাম সেক্ষেত্রে কি হবে না এই flag এর মান টি পরিবর্তন হয়ে যাবে তো ব্লুটুথ এইরকম একটা বার্তা দেখাবে যে "device is flat" ইত্যাদি এই দুটি পরীক্ষায় আমরা তোমাদেরকে হাতে কলমে করে দেখাবো অ্যাক্সেলেরোমিটার এর অন্যান্য কার্যকারিতাও আছে তার একটি জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের মোবাইল ফোনগুলি বস্তুত এটা তোমাকে বলবে যে সারাদিনে তুমি কতক্ষণ দৌড়েছ কিংবা কতক্ষণ হেঁটেছ কতক্ষণ বসেছিলে ইত্যাদি তোমার সারাদিনের কার্যকলাপের হিসাব রাখতে পারবে তুমি এর আরো একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো যে বয়স্ক মানুষ পড়ে গেলে তা নির্ণয় করা দেখো বেশিরভাগ সময়ই বয়স্ক লোকেদের বাড়িতে একা থাকতে হয় যদি তাদেরকে দেখার লোক থাকেও কিন্তু এরকম পরিস্থিতি হতেই পারে যে তারা একদম একলা রয়েছেন এবং সেই রকম পরিস্থিতিতে যখন চারিদিকে কেউ নেই এবং যদি কিছু গুরুতর ঘটনা ঘটে যেমন তারা বাথরুমে পড়ে গেলেন অথবা শুধু বাড়ির মধ্যে পড়ে গেলেন তখন আত্মীয় পরিজন পাড়াপড়শিরা জানবেন কিভাবে এই পড়ে যাওয়া নির্ণয় করার ব্যাপারটি অ্যাক্সেলেরোমিটার এর সৃষ্টি না করে তো আমরা এই আলোচনার শেষে চলে এসেছি এবার আমরা পুরো ব্যাপারটা কিভাবে কাজ করছে সেটা দেখাবো শেষ সপ্তাহে আমরা অ্যাক্সেলেরোমিটার একে অপরের সাথে বার্তালাপ করতে পারে তো এই পদ্ধতিতে আমাদের একটা ব্লুটুথ মডিউল এ পাঠাবো এই ব্লুটুথ একটি হচ্ছে GND এবং আরেকটি হচ্ছে Vcc STM মাইক্রোকন্ট্রোলার করতে হবে এই ব্যাপারটায় আমি একটু পরে আসছি প্রথমে আমাকে দেখাতে দাও যে সংযোগ টা আমাদের করতে হবে আমি যেরকম বললাম এইটা হচ্ছে Vcc যেটি এইটার সঙ্গে যুক্ত হবে এইটা হচ্ছেGND যেইটা STM বোর্ড এর গ্রাউন্ড যুক্ত হবে D8 এর সাথে একবার ব্লুটুথ মডিউল করে নিয়েছি এইটা হচ্ছে সেটি তো এখানে তুমি স্ক্যান এর সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে এখন এইটা হচ্ছে আমার মোবাইল টি মিটমিট করে জ্বলছে দেখাচ্ছে "No device found" এখন এটা কিছু ডিভাইস এর নাম দেখাচ্ছে যেগুলোর সাথে আমি আগে কানেক্ট করেছিলাম এই যে "pair device" দেখাচ্ছে এখানে এই হচ্ছে সেই ডিভাইসটা তো আমি HC 06 চয়ন করলাম আমি এটার উপর ক্লিক করব এবং তোমরা দেখতে পাচ্ছো যে একটা টার্মিনাল আসছে এবার দেখো কি ঘটেছে যেই একবার যোগাযোগ স্থাপন হয়ে গেছে মোবাইল টির সাথে এলইডি থেকে মোবাইলে দুটি বার্তা পাঠাবো তো তোমরা দেখতে পাচ্ছ যে বার্তা দুটো চলে এসেছে এই ভাবেই তুমি একটা একটা ব্লুটুথ মডিউল পাঠাতে পারো আজকে আমি তোমাদের আরো একটা পরীক্ষা দেখাবো যেখানে অ্যাক্সেলেরোমিটার একসঙ্গে ব্যবহার করব এবং তারপর আমরা যে কোন একটি বস্তুর অবস্থানগত দিকটি বিশ্লেষণ করবো তো অ্যাক্সেলেরোমিটার টি xyz স্থানাঙ্ক গুলি পাবে এরপর মাইক্রোকন্ট্রোলার নিজের মত বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসবে যে ডিভাইসটি চিৎ হয়ে গেছে নাকি উল্লম্বভাবে উপরের দিকে মুখ করে আছে নাকি উল্লম্বভাবে নিচের দিকে মুখ করে আছে নাকি সমান্তরালভাবে বামদিকে আছে নাকি সমান্তরালভাবে ডান দিকে আছে তো তোমরাই অ্যাক্সেলেরোমিটার টা দেখতে পাচ্ছ এতে পাঁচটি পিন রয়েছে এই পিন গুলি হল Vcc x y z এবং GND আমি এটি ব্রেডবোর্ড টি মিটমিট করে জ্বলছে অর্থাৎ এটি যোগাযোগের জন্য তৈরি কিন্তু এখনো কোন ডিভাইস এর সাথে যোগাযোগ করেনি এখন আমরা প্রোগ্রামটা যেভাবে বানিয়েছি ডিভাইসটিকে এইভাবে বসালে ইঙ্গিত করবে যে এটি উল্লম্বভাবে উপরের দিকে মুখ করে আছে এবং তুমি যদি এটাকে এরকম করো তার মানে দাঁড়াবে এটি উলম্বভাবে নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এবং তুমি যদি এটাকে বাঁ দিকে ঘোরাও তাহলে বুঝতে হবে যে এটি সমান্তরালভাবে বামদিকে আছে এবং তুমি যখন এরকম করবে তখন এটি সমান্তরালভাবে ডান দিকে আছে তো আমাকে প্রথমে প্রয়োজনীয় যোগাযোগটা করতে দাও এইটা হচ্ছে ব্লুটুথ এর সাথে করেছি এবং আমি বলেছিলাম যে কোড টির অবস্থানগত দিকটি কি এর পরের প্রোগ্রাম পাঠাবে এটি এখনো মিটমিট করে জ্বলছে এবং এবার আমি যোগাযোগ স্থাপনের চেষ্টা করব এবং তোমরা দেখতে পাচ্ছ যে এটা স্থির হয়ে গেছে এবং দেখো আমি কি বার্তা পাচ্ছি"the device is flat" তার মানে এটি চিৎ হয়ে আছে এবার এই ডিভাইস টিকে আমি উল্লম্বভাবে উপরের দিকে মুখ করিয়ে দেব তো এটা এখন উল্লম্বভাবে উপরের দিকে মুখ করে আছে এখন আমি এই ডিভাইসটিকে উল্লম্বভাবে নিচের দিকে মুখ করে রাখবো তো এখন এটা দেখাচ্ছে "device is vertically down" এবং এখন ডিভাইসটি চিৎ হয়ে আছে প্রতি 2 সেকেন্ড অন্তর এটিই সেই তথ্য পাঠাচ্ছে এখন আবার আমি এটিকে উল্লম্বভাবে উপরের দিকে মুখ করে দাঁড় করিয়ে দিয়েছি সে পরিবর্তনটি টার্মিনালে দেখা যাচ্ছে এবং এরপর আমি এটাকে সমান্তরালভাবে বামদিকে রাখবো এবং এখন আমি এটাকে সমান্তরালভাবে ডানদিকে রাখবো তোমরা দেখতে পাচ্ছ যেটা এটা এখন সমান্তরালভাবে ডান দিকে রয়েছে তো xyz অক্ষগুলিকে আদর্শ হিসেবে ধরে এই কয়েকটি অবস্থানগত দিক পরিবর্তন করেছি আমরা ইতিমধ্যেই দেখেছি যে xyz অক্ষের মান গুলি কিরকম আসছে এবং এখানে অ্যাক্সেলেরোমিটার টিকে কিভাবে বসিয়েছি তার ওপর নির্ভর করে আমরা কোড লিখেছি তো এই হচ্ছে কিছু অবস্থানগত দিক যেগুলি আমাদেরকে হিসেবের মধ্যে রাখতে হবে যখন আমরা এই কাজটি করব এখন আমি আবার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবো এবং তোমরা দেখতে পাচ্ছ যে এটি আবার মিটমিট করে জ্বলতে শুরু করেছে এবার আমি আর একটা কোড ব্যবহার করব যেখানে খালি অবস্থানগত দিকটি পরিবর্তন হলেই তবে এটি কিছু পাঠাবে এবং বার্তাটি পরিবর্তিত হবে না হলে এটি কিছু পাঠাবে না এখন আমি ডিভাইসটিকে কিছু করিনি এখন ধরা যাক আমি ডিভাইসটিকে উল্লম্বভাবে দাঁড় করিয়ে দিলাম যদি আগের পরীক্ষাটির কথা মনে করো তাহলে দেখবে যে তখন এটি দুই সেকেন্ড ধরে অনবরত দেখিয়ে যাচ্ছিল যে ডিভাইসটি উল্লম্বভাবে রয়েছে কিন্তু এখন আমি সেটা করছি না আমি তখনই দেখাবো কিছু যখন কোনো পরিবর্তন ঘটবে এবার দেখো ডিভাইসটি যে চিৎ হয়ে গেছে সেই বার্তাটি পাঠানো হয়ে গেছে তোযখনই ডিভাইসটির অবস্থানগত দিক এর পরিবর্তন হচ্ছে তখনই একমাত্র লেখাটি পরিবর্তন হচ্ছে নচেৎ নয় তো আমরা অনবরত ডাটা পাঠিয়ে যাচ্ছি না আমরা কিছু পাঠাচ্ছি তখনই যখন এই নির্দিষ্ট ডিভাইসটির অবস্থানগত দিকে কিছু পরিবর্তন ঘটছে এখন এটি সমান্তরালভাবে ডান দিকে রয়েছে এখন এটি উপরের দিকে মুখ করে রয়েছে এবং এটি কোনো বার্তা পাঠাবে না যতক্ষণ না ডিভাইসটির অবস্থানগত দিকে কিছু পরিবর্তন আসছে এর জন্য কোড আমরা ইতিপূর্বেই আলোচনা করে ফেলেছি আমি এর কাজ করাটাও এই এক্ষুনি দেখালাম এই অ্যাক্সেলেরোমিটার টির বিভিন্ন প্রয়োগ রয়েছে আমি আগে তা আলোচনা করেছি যেমন তুমি হিসাব করতে পারো যে একটি মানুষ দিনে কত পা হেঁটেছেন তো আমরা ইতিমধ্যেই দেখেছি যে যখন আমরা এক্সেলেরোমিটার টিকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ঘোরাচ্ছিলাম xyz এর মান গুলি পরিবর্তন হচ্ছিল এবং যখন আমরা বসে থাকছি বা খুব আস্তে আস্তে চলাফেরা করছি তখন মান গুলি কিভাবে পরিবর্তন হচ্ছে তোমরা আসলে এই সমস্ত কিছুকে হিসেবের মধ্যে রাখতে পারো মানুষের দৈনিক কার্যকলাপ পর্যবেক্ষণ করার সময় এবং এছাড়াও আরো অনেক কার্যকারিতাও আছে ধন্যবাদ